এখন চলো দেখা যায় ফাইনাইট এলিমেন্ট মেথড এর কিছু পুঙ্খানুপুঙ্খ বিষয় জেটি আমি আগেই বলেছি যে ধারণাগত উপায় আমরা আগেই কাজ করেছি আসলে অনুরূপ যা আমরা আলোচনা করেছি তার সাথে যাকে বলা হয় মেথডস অফ মোমেন্ট অতএব সেগুলিকে আরেকবার ফিরে দেখা যায় আমাদের এটি ছিল Lϕ f তুমি যদি মনে করে দেখো দেখবে এটি ছিল আমাদের অপারেটর সমীকরণ যার উপরে আমরা মেথডস অফ মোমেন্ট এর পড়াশোনা করেছি এখানে L ছিল একটি অপারেটর এবং এটি ছিল একটি ইন্টিগ্রাল ইকুয়েশন অপারেটর যার সামনে একটি ইন্টিগ্রাল চিহ্ন আছে ϕ ছিল অজানা বস্তুটি জেটি আমাদের নির্ধারণ করতে হতো এবং f টি হল অজানা ফর্সিং ফাংশন যার সাথে কিছু বাউন্ডারি কন্ডিশন ও আছে এবং এই ক্ষেত্রে প্রত্যেকটি বাউন্ডারি কন্ডিশন বলা থাকতে হবে তাই আমরা ধরে নেব একই ধরনের একটি সমীকরণ এই সূত্র বিন্দুতে আমরা মেথড অফ মমেন্টস অর্থাৎ প্রথম ধাপে কি করেছিল বেসিক ফাংশন ই সঠিক উত্তর তাই আমি বললাম ϕ আমি এটিকে লিখতে পারি কিছু বেসিক ফাংশন এর দ্বারা এবং কিছু সাবস্টিটিউশন করে আমরা পেতে পারি এটি সমান সঠিক তাই বিশেষত দ্বিতীয় ধাপটি আসলে প্রথম ধাপের উপর নির্ভরশীল টেস্টিং সঠিক তাই প্রথমটি ছিল বেসিক ফাংশন এবং দ্বিতীয় ধাপটি হল টেস্টিং ফাংশন তাহলে আমরা কি করলাম প্রথমে আমি ওদের ইনার প্রডাক্ট নিলাম তাই সামেশন চিহ্নটি বাইরেই থাকে অর্থাৎ হলো একটি সংখ্যা যেটি ধ্রুবক এবং এইখানেই টেস্টিং ফাংশন আসছে অতএব বাম দিক ডান দিক তৈরি হল ইনার প্রডাক্ট এই ধাপটি র সাথে আমরা সবাই অবগত অতএব আমরা সব থেকে সহজতম টেস্টিং ফাংশন কি নিতে পারি ডেল্টা সঠিক এরপর আমরা যদি সহজতম টেস্টিং ফাংশন কে ধরতে চাই তাহলে বলা যায় δr − এইভাবে আমরা লিখতে পারি অতএব এই ইনার প্রডাক্ট এবং এই সকল কিছু শেষ অব্দি এই পরিণতি তে পৌঁছায় যে চিনা প্রডাক্টটি থাকে না এবং ইন্টিগ্রাল ও থাকে না এবং পড়ে থাকে অতএব উদাহরণস্বরূপ L তাই এই অপারেটর সমীকরণ তৈরি হয় যে f এখন তুমি দেখতে পাচ্ছ যে কেন আমি এটিকে এই ধরনে লিখেছি অতএব আমি যখন এটিকে কোন টেস্টিং ফাংশন দাঁড়া গুন করব তখন δr − এবং এটি দাঁড়াবে টেস্টিং এর অর্থ এবং এটির মূল্যায়ন হবে r এর যা অর্থ দাঁড়ায় যে এটি একটি যা অবশিষ্ট থাকে ইন্টিগ্রাল এরমধ্যে অতএব এটি তোমার টেস্টিং ফাংশন এইখানে এবং যে পদ্ধতি আমরা ব্যবহার করেছি তা বলা হয়েছে পয়েন্ট ম্যাচিং যেটিকে আমরা রাইট পয়েন্ট ম্যাচিং ও বলেছি তুমি এখানে থেমে যেতে পারো এবং থেকে খেতে পারো কিছু প্রসিদ্ধ আনুমানিক উপায় যেগুলিকে বলা হয় ফাইনাইট ডিফারেন্স মেথড তাই ফাইনাইট ডিফারেন্স মেথড বলতে আমি যা বোঝাতে চাই তা তুমি এই উদাহরণ দেখে বুঝতে পারবে অতএব যদি বলা হয় যে আমরা কোন ডেরিভেটিভ এর মান নির্ণয় করতে চাইনা এবং আমার কাছে এর সেকেন্ড ডেরিভেটিভ আছে এই একটি বিন্দুতে কিন্তু আমি এটিকে লিখতে চাই ফাংশন ভ্যালুর মাধ্যমে ও ফাইনাইট ডিফারেন্স এর মাধ্যমে তাহলে আমি লিখব এবং এটি উপনীত হবে অতএব এইভাবে তুমি এর পুনরাবৃত্তি করতে পারো এর বিভিন্ন মানের জন্য এবং তুমি পাবে কিছু সমীকরণের সমষ্টি প্রত্যেকটি f এর জন্য এবং এটি ফাইনাইট ডিফারেন্স মেথড নামে পরিচিত আমরা এগুলিকে আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখব এই কোর্সের তৃতীয় খন্ড কিন্তু আমি এখানে কিছু বিন্দুর সমষ্টি কে চিহ্নিত করে রাখতে চাই অতএব হচ্ছে এই যে আমাদের কাছে একই পরিকাঠামো আছে যা আমাদের কাছে ছিল মেথডস অফ মোমেন্টস এর জন্য যা আমরা পরবর্তীতে আবার ব্যবহার করব অবশ্যই আমরা তাদের পার্থক্য থাকে বা ভেদাভেদ কে ধরবো আরও সঠিক হওয়ার জন্য তোমরা জানতে চাইছ যে নোড পয়েন্টের মধ্যে কতটা বিচ্ছেদ থাকবে অতএব তোমাদেরকে একটু বেশি সতর্ক হতে হবে এইখানে যাতে তোমরা ভুল করে সব সময় এর মান 2 ধরে নাও কারণ এতে অনেক পার্থক্য আসবে কারণ আমাদের বুঝতে হবে যে স্কেলিং করব সেটি যেন সামঞ্জস্যপূর্ণ হয় কারণ আমরা ইন্টিগ্রাল ইকোয়েশন মেথড এ আগে দেখেছি যে আমরা যত ছোট ছোট খন্ড ভাঙবো আমাদের উত্তর ততো সঠিক আসবে অর্থাৎ এই প্রণালী পরিবর্তিত হয় দুটি বিন্দুর মধ্যের দূরত্বের পরিমাপ হিসেবে তাই এই বিষয়ে খুব সচেতন থাকতে হবে যে সকল মানুষ এই বিষয়টিকে গণ্য করে না জেটি ডিনোমিনেটার এ আছে তারা অবশ্যই ডান দিকের নিউমারেটার এ সেটিকে সংযোজন করে এটি শুধু একটি উপায় যে সমীকরণটি ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন একটি ডেরিভেটিভ এর ফরওয়ার্ড ডিফারেন্স সেন্ট্রাল ডিফারেন্স ব্যাকওয়ার্ড ডিফারেন্স এগুলি হল কিছু প্রণালী যার দ্বারা আমরা অ্যাপ্রক্সিমেশন করতে পারি একটি ডেরিভেটিভ এর এবং দুবার করলে আমরা এই সমীকরণটি পাব কিন্তু আমরা এর গভীরে আর বেশি যাব না কারণ একটি বিশেষ মডিউল আছে যেখানে বিশেষভাবে আমরা এর সমালোচনা করবো অতএব এই একই কাঠামোতে আমরা অগ্রসর হবো এবং FEM এ পৌঁছাব এখানে FEM যেটা করে সেটা হল এটি কিছু টেস্টিং ফাংশন নির্ধারণ করে দেয় যা বেসিক ফাংশন এর সমান এটি যদিও সব থেকে সুবর্ণ উপায় নয় তবুও এটি সবথেকে প্রসিদ্ধতম উপায় যা দিয়ে FEM এর মান নির্ণয় করা যায় এবং এটিকে আরও বলা হয় Galerkin's মেথড যা আমরা আগে শুনেছি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আগের স্লাইড থেকে যে আমি যখন এই সমীকরণটি কে দেখি তখন বুঝতে পারি যে এটিকে আরো সরলভাবে লেখা যায় এইভাবে Lϕ f অতএব আমি বলতে পারি এই সমীকরণটি সম্পর্কে যে আমরা বলপূর্বক এই সমীকরণটি কে সংযোজন করেছি কিছু বিন্দুতে তাই আমার কাছে রয়েছে সম্পূর্ণ এক্সিসটি এই r এর মত কিন্তু আমরা বলপূর্বক সেটিকে সংযোজন করছি কিছু বিশেষ বিন্দুতে এবং আমি এখনো কিছুই বলছি না এর অন্তর্বর্তী বাকি বিন্দুতে কি হবে তাই স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসবে যে এতে কি আমরা আরও সঠিক উত্তর পাব তাই আমরা করতে পারি এই সমীকরণটা নিয়ম যেটা আমার আছে Lϕ f এটিকে আমরা পুনরায় লিখতে পারি এইভাবে Lϕ − f 0 আগে আমরা শুধুমাত্র বলপূর্বক একটি বিন্দুতে এর সঙ্গে যোগ করছিলাম কিন্তু এখন আরো নিখুঁত হওয়ার জন্য আমরা একটি টেস্টিং ফাংশনের ব্যবহার করব দেলটা ফাংশন এর পরিবর্তে এবং সেটিই হবে বেসিক ফাংশনটি যেটি আমাদের আছে অতএব এর অর্থ কি হল এর অর্থ একটি ইন্টিগ্রাল আছে যেখানে bmএর পরীক্ষা হবে যেটি দ্বিতীয় ধাপের সমান স্ট্রিং ফাংশন এর সাথে তাই আমরা পুনরায় লিখতে পারি কোন ডোমেইন এ আমরা কাজ করব ধরা যাক এটি একটি কম্পিউটেশনাল ডোমেন এবং এটাকে বলা যাক Ω এখন পুরো FEM জুড়ে একটি বিশেষ বৈশিষ্ট্য হল যে এই বেসিক ফাংশন বা টেস্টিং ফাংশন হল সাবডোমেইন ফাংশন অর্থাৎ এদের মান নন 0 অল্প জায়গার উপরে অতএব আমরা জানি যে ইন্টিগ্রাল হয় পুরো টির উপরে কিন্তু এটি বিশেষ লক্ষ্য করা প্রয়োজন কারণ bm নন 0 শুধু অল্প একটু স্থানের উপর আমরা যদি ধরে নিই যে এই স্থানের উপর bm এর মান 0 তাহলে আমরা একে সিগমা m ফাংশন বলতে পারি তাই এটিকে আমরা বলতে পারি bm এর r সম্বল এখানে সম্বল বলতে আমরা বুঝি যে স্থানে এর মান নন 0 ও যার বাইরে এর মান 0 তাই প্রথম ছবিতে যেখানে আমরা দেখেছি একটি বিমান কে যেটিকে কিছু ত্রিভুজ দাঁড়া দেখানো হয়েছে সেইখানে 1 একটি ত্রিভুজ একটি সিগমা m ওমেগা m এটি আমাদের ধারণা এটি তৈরি হবে ছোট ছোট বস্তু দিয়ে তাই এখন আমরা শুরু করব এটা বলে যে আগের মেথডটি বলপূর্বক এই ডেল্টা টেস্টিং করছিল এবং ডিফারেন্সিয়াল সমীকরণ এর সংযোজন করছিল কিছু বিন্দুতে এখন আমরা এই সমীকরণের কি ব্যাখ্যা বের করতে পারি অতএব এটি হলো সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যা আমি সংযোজন করতে চাই এবং আমি এটিকে দেখতে পাই যে এটি অবশিষ্ট থাকবে যদি এটি নন 0 হয় অর্থাৎ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন কে পুরোপুরি সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না এবং আমি এই ভাবে দেখতে পারি যে এটি একটি মূল্য দেবে সম্পূর্ণ ইন্টিগ্রালটিকে তাই এখন আমি বলছি যে আমি জোর করতে পারি না যে এইখানের প্রত্যেকটি বিন্দুতেই এর অবশিষ্ট শূন্য হবে কিন্তু এর গড় পরিমাপ নিতে গেলে এই স্থান Ωm তাহলে তা আমাদের 0 ধরতে হবে এটি একটি আলাদা এটা বলার থেকে যে Lϕ f প্রত্যেকটি r এর মানের জন্য যা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি অবস্থা আমি এটিকে দুর্বল তর করছি এটা বলে যে তুমি গর মাপে এটিকে নন 0 ধরতে পারো উদাহরণস্বরূপ যদি bm এর মান যদি হয় 1 একটি পালস ফাংশনের মত তাহলে এর গড় অবশিষ্ট হবে 0 এবং এটিই হবে এই সমীকরণটির অর্থ কিন্তু সাধারণভাবে bm সব সময় পালস ফাংশন হবে না বরং আরও জটিলওতর কিছু হতে পারে অতএব যে কারণে আমি এইটি একটু ভিন্ন ধরনের মূল্যায়ন করছি তা হল এটি FEM সম্প্রদায় দেখায় এটি এমন হলো যে এটি একটি ব্যাখ্যা দিচ্ছে মেথড অফ মোমেন্টস সমীকরণ গুলির যা আমরা আগেই মূল্যায়ন করেছে অতএব আমরা এখানে আগেই মেথড অফ মোমেন্টস সমীকরণ গুলি প্রাপ্ত করেছি কিন্তু আমরা এই ওয়েটেড অবশিষ্টর কোন মূল্যায়ন করিনি আমরা খালি এই টুকুই বলেছি যে ϕ প্রতিফলিত হয়েছে b এর ভিত্তিতে এবং টেস্টিং করা হয়েছে tm বরাবর এবং এটিই ছিল আমাদের মূল্যায়ন এবং আমরা তাতে খুশি ছিলাম যারা এই ফাইনাইট এলিমেন্ট পদ্ধতি ব্যবহার করেছে তারা ও এই একই সমীকরণে উপনীত হয়েছে কিন্তু একটু অন্য পদ্ধতি এবং তাদের ব্যাখ্যা হল ওয়েটেড অবশিষ্ট সমীকরণ গুলি একি কিন্তু এদের মূল্যায়নের পদ্ধতি আলাদা কিন্তু তোমরা যদি কোন বই পড়ো FEM এর উপরে তাহলে দেখবে ওরা এটিকে ওয়েটেড অবশিষ্ট পদ্ধতি বলছে এবং সেখান তোমাদের ঘাবড়ে যাওয়ার কোন কারণ নেই কারণ তোমাদের বুঝতে হবে যে এটি আসলে MOM মেথড অফ মোমেন্টস এবং একই জিনিস কে বিভিন্ন নাম দিয়ে বলা হচ্ছে হ্যাঁ ঠিকই আমরা এটিকে বলপূর্বক 0 দাঁড়া অনুযোজন করছি তাই আমরা যদি Ω কে ভাঙ্গি লক্ষ্য করো 1701 এ এটি তাই হবে কারণ bm এর মান 0 Ωm এর বাইরে এটি কোন ফারাক করবে না এবং তুমি এটিকে ওমেগা বলতে পারো অর্থাৎ এখন ϕ এটি আমরা পাচ্ছি এই বেসিক ফাংশানের এবং এখানে কতগুলো অজানা বস্তু আছে এখানে কতগুলি সমীকরণ আছে তা সম্ভবত n সংখ্যার অর্থাৎ আমি বোঝাতে চাই যে আমাদের একটিমাত্র সমীকরণ আছে bm এর একটি মানের জন্য Student হ্যাঁ এটি একটি সমীকরণ অতএব এই কাঠামোটি যেটি FEM এর পুরো স্থানটিকে বিভাজিত করবে এই সাধারণ FEM পরিকাঠামো ভেঙে দেবে সমগ্র স্থান কে কিছু ছোট বিন্দুতে এবং তা আমাদের জানা আছে অতএব এর পুনরাবৃত্তি করো m এর জন্য যা 1 থেকে N পর্যন্ত এবং তোমরা পাবে একটি সমীকরণের গোষ্ঠী Axc এবং যেখানে x টি হবে একটি কলম ভেক্টর ϕ1 ϕ2 ϕn এর এটি আমার অজানা কারণ প্রত্যেকটি টেস্টিং ফাংশন আমাদের দেয় একটি করে সমীকরণ এবং আমাদের কাছে n সংখ্যক ফাংশান আছে অর্থাৎ এই ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করব এখানে আমরা বেসিক ফাংশনটি কি নেব অতএব এই ফাইনাইট এলিমেন্ট মেথড এর প্রয়োজন কিছু ফাংশন যার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে যেমন কন্টিনিউটি ও ডিফারেন্স এবিলিটি যা আমরা পরবর্তী সভায় আলোচনা করব তাই তোমাদের বলার জন্য যে তোমরা এই bm কে নিজেদের ইচ্ছেমতো চয়ন করতে পারো না এবং তাদের ভালো গাণিতিক বৈশিষ্ট্য থাকতে হবে যা আমরা আগে জানিয়েছি এখন এতদিন আমি যা লিখেছি এটি একটি সংক্ষিপ্ত বিবরণ তুমি জানো L অপারেটর এর মতন কিন্তু আমরা এরচেয়ে দৃঢ় আর কিছু দেখতে চাই না অতএব এই L অপারেটরের কি উদাহরণ হতে পারে এটি খুব সহজ উদাহরণ হল ম্যাক্সওয়েল সমীকরণ যেখানে আমরা জানি যে এই সমীকরণের তুমি একটি কে বাতিল করতে পারে E ও H এরমধ্যে এবং আমরা খালি E বা H দিয়ে সমীকরণটি কে জিততে পারে অতএব যেখানে তুমি পেয়েছো ∇× E ∇× E − jωμH এবং μ সব সময় r এর একটি ফাংশন এখন আমি যদি পরের সমীকরণটি ব্যবহার করতে চাই তাহলে আমায় কি করতে হবে Student আমি যদি এইখানে বামদিকে একটি কারল ধরি তাহলে কি আমি সেটির ব্যবহার ডানদিকে পাব Student আমি এখন কি করতে পারি Student আমি সঠিকভাবে শুধুমাত্র বলতে পারি ∇× H jωεE ধরা যাক J এর মান 0 এবং একটি জটিল না অতএব আমি এটিকে লিখতে পারি সহজেই এবং এটিকে সামলানো সহজ হবে অতএব এই জিনিষটি আরো সহজ হয়ে দাঁড়াবে অতএব তোমার বাম হাতে এখন যা আছে সেটি হল L অপারেটর অতএব আমি এটিকে এইভাবে লিখতে পারি এটি একটি উদাহরণ L অপারেটরের এবং ϕ হল E যদি আমার হাতে একটি কারেন্ট বস্তু থাকতো তাহলে কি হতো এই J হল একটি নন 0 এবং এটি যেখানেই যাক এটি হবে f ডানদিকে কারণ সেদিকে কোন বৈদ্যুতিক ফিল্ড থাকবে না বাকি সবই ডান হাতে থাকবে অতএব আমরা আগেই কিছু উদাহরণ দেখেছি কিছু নন 0 ডানহাতে অবস্থিত কিন্তু তুমি যে প্রধান পার্থক্য করবে এই সমীকরণে পূর্বের বিবরণ থেকে যে এই অপারেটরে কোন ইন্টিগ্রেশন নেই এবং এটি পুরোপুরি ডেরিভেটিভ এটি আসবে ডান হাতে 0 র পরিবর্তে আসলেই হবে − jωJ ডান হাতে এবং এটিকে যদি একত্রিত করো তাহলে এটি হবে তোমার FEM এর কাঠামো প্রথমত বিসিক ফাংশনগুলো হল কিছু ছোট স্থান যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমার অপারেটরটি একটি ডিফারেন্সিয়াল অপারেটর অতএব এর মধ্যে এর সমাধানের জন্য কোনভাবেই গ্রীন ফাংশন জড়িত না যে মুহূর্তে ইন্টিগ্রেশন থাকবে তখনই গৃন্স ফাংশন এর আবির্ভাব ঘটবে সমাধান হিসেবে এবং এখান থেকে যে পাস অংশটি পরিষ্কার না কিন্তু সেটি পরিষ্কার হবে যখন আমরা একটি উদাহরণ নিয়ে আলোচনা করব আর তাই এই পরিকাঠামো জানি আমরা এবং FEM এর পর্যালোচনা করব এর পরবর্তী মডিউল গুলিতে আমরা এই উদাহরণ গুলি বিশ্লেষণ করবো bm এর বিভিন্ন পরিস্থিতির জন্য আমরা কিভাবে সমীকরণ গুলি পাব এবং 1D ও 2D উদাহরণ দেখব তারপর আলোচনা করব লক্ষ্য করুন মোটামুটি প্রত্যেকটি নতুন পদ্ধতি যা আমরা দেখলাম তা প্রত্যেকটি আমরা শুরু করি ম্যাক্স ওয়েল এর সমীকরণ maxwell's equation দিয়ে এবং ডিফারেন্সিয়াল বা ইন্টিগ্রাল পদ্ধতির সাহায্যে আমরা কিছু নতুন পদ্ধতি পাই তাই প্রথমেই আমাদের যেটা জানার বিষয় তা হল ম্যাক্স ওয়েল সমীকরণ কিছুটা হলেও ভেক্টর ক্যালকুলাস